একদম তাই অতএব আমরা সেখানে আসছি সুতরাং প্রশ্ন হল কি হয় যখন তুমি একটি পালস এর উপর ইন্টিগ্রেট করো যেখানে বেসেল ফাংশন শূন্য হয়ে যায় তাই এটি হলো আমার rm এবং সাধারণ ভাবে এটি হতে পারে এখানে যে কোনো বিন্দু যেটা r' সেই কারণে তুমি জানো দুটি ঘটনা সম্ভাব্য অতএব আমি বলতে পারি rm এই n সংখ্যক পালসের অন্তর্ভুক্ত না এবং rm অন্তর্ভুক্ত এই n সংখ্যক পালসের যদি তুমি চাইতে খুব সহজেই বলতে পারতে m ≠ n এবং mn এগুলি হল দুটো ঘটনা যা নিয়ে আমাদের চিন্তা করতে হবে অতএব প্রথম ঘটনা সম্পর্কে তুমি কি মনে করো এটা হল একটি সসীম ইন্টিগ্রান্ড যা ইন্টিগ্রেট করা হচ্ছে তাহলে কি কোনও অসুবিধা হবে না সঠিক অতএব আমি বর্গীকরণ নিয়ম বা অন্য কিছু ও করতে পারি দ্বিতীয় পদ হল যেখানে সিঙ্গুলারিটি পোটেনশিয়াল আছে সেটা হল ওখানের শব্দ স্বজ্ঞাতভাবে তুমি কি মনে করো যে সমস্যা হবে আমি কি ইন্টিগ্রেট করছি g নাকি ∇g ছাত্র g সঠিক এই ইন্টিগ্রান্ড যা এখানে আছে আমি ইন্টিগ্রেট করছি g নাকি ∇g ছাত্র g g সঠিক এবং খুব ছোট x এর জন্য g এর গঠন কিরকম হবে ছাত্র log 1x নাকি log ছাত্র log তাই এটি হলো log গঠনের যখন x খুব ছোট ছাত্র এটি ইন্টিগ্রেট করা যাবে অতএব এটি একটি ইন্টিগ্রেবেল সিঙ্গুলারিটি সঠিক তাই এই ঘটনাতে আমার চিন্তা করার কিছু নেই ছাত্র সিঙ্গুলারিটি কিছু ধরনের মূল মান ইন্টিগ্রাল এবং ওইসব জটিল জিনিস যা আমরা পৃষ্ঠ ইন্টিগ্রাল ঘটনাতে দেখেছিলাম মনে করো ওই পৃষ্ঠ ইন্টিগ্রাল ঘটনা সমস্যাটা আসছিল ∇g থেকে g থেকে না তাই স্বজ্ঞাতভাবে আমি জানি যে এটি খুব একটা কষ্টকর হবে না অতএব এটি আরেকটা সুবিধা আয়তন ইন্টিগ্রাল সমীকরণের সেটা হল আমি আমার আসল সিঙ্গুলারিটি কে এড়িয়ে যেতে সক্ষম হচ্ছি তাই আমার একটি ইন্টিগ্রেবেল সিঙ্গুলারিটি আছে ওখানে এখন আমরা এগিয়ে যেতে পারি এবং ইন্টিগ্রেশন করতে পারি এবং আমি বর্গীকরণ নিয়ম ও চাইলে ব্যবহার করতে পারি কিন্তু এই ঘটনাতে প্রকৃতি আমাদের অনেকটা দয়া করেছে এই ইন্টিগ্রাল এর জন্য তাহলে আমি কি ইন্টিগ্রেট করছি আমি এই গ্রীন এর ফাংশন ∫grm r′dr′ ইন্টিগ্রেট করছি যেটা মূলত একটি ইন্টিগ্রাল n সংখ্যক পালসের উপর এটি হল ইন্টিগ্রেশন যা নিয়ে আমাদের চিন্তা করতে হবে এখন যেভাবে আমি এটি এঁকেছি এগুলি হল চৌকো বাক্স ধরা যাক যার আকার b এখন আমি তোমাকে মূলত তথ্য প্রদান করছি যে এই হ্যান্কেল ফাংশনের ইন্টিগ্রাল চৌকো বাক্সের উপর সেখানে কোন বন্ধ বিশ্লেষণাত্মক গঠন নেই অবাক হওয়ার কিছুই নেই কারণ এটি একটি বেসেল ফাংশন অতএব যদি আমি এই একই ইন্টিগ্রাল করি একটি বৃত্তের উপর দেখা যাবে যে সেখানে একটি বন্ধ বিশ্লেষণাত্মক অভিব্যক্তি আছে এই ইন্টিগ্রাল এর কিন্তু আমি এটিকে চৌকোতে ভগ্ন করেছি এবং আমি বৃত্তের জন্য উত্তরটা জানি অতএব অনুমান করা হয়েছে সেটা হল তোমার বৃত্তকে অনুমান করা ক্ষমাপ্রার্থী চৌকো কে বৃত্ত দ্বারা আনুমানিক করা হয়েছে একই ক্ষেত্রফলের তাই তুমি একটি বন্ধ গঠন অভিব্যক্তি পেয়েছ অতএব তোমার বর্গীকরণ এর ত্রুটি নেই যখন তুমি বর্গীকরণ ইন্টিগ্রেশন করো সেখানে কিছু ত্রুটি থাকবে আমি ওই ত্রুটির থেকে পরিত্রান পেতে সক্ষম হয়েছি এবং একটি নতুন ত্রুটি দ্বারা পরিবর্তন করেছি যেটা একটি চৌকো কে আনুমানিক করছে একটি বৃত্ত দ্বারা এই ত্রুটি চলে যাবে যখন আমি খুব ছোট ছোট ভাবে ভগ্ন করি অতএব এটি হলো কৌশল তোমাকে এটি করতে হবে না কিন্তু এটি ভালো একটি বন্ধ গঠন অভিব্যক্তি থাকা অতএব ক্ষেত্রফল একই হবে তাই b বর্গ হবে পাই a বর্গ ঠিক আছে সুতরাং এটি হলো যা আমি করব এবং একবার আমি এটি জেনে গেলে আমি আমার শেষ অভিব্যক্তি লিখতে পারি তুমি নিজেই ইন্টিগ্রেশন করতে পারবে হ্যান্ডবুক দেখে

অতএব আমি এই দুই অভিব্যক্তি লিখে ফেলি সুতরাং প্রথম অভিব্যক্তি হলো m ≠ n এর জন্য অতএব এটি হলো J1H0kρmn এখন খেয়াল করো নলের ব্যাসার্ধ এখানে আসছে তাই এটি হলো একটি অভিব্যক্তি দ্বিতীয় অভিব্যক্তি হলো যেখানে সিঙ্গুলারিটি আসছে এবং আবার অভিব্যক্তিতে একটি বন্ধ গঠন অভিব্যক্তি পাচ্ছি যেটা হলো 2k2 πkaH1 2j এটা হল কেবলমাত্র তথ্য আমরা এগিয়ে গিয়ে এই ইন্টিগ্রেশন দেখাতে পারি যা খুব একটা কঠিন না তাই এটা আসলে অনেকখানি সহজ হয়ে গেল পৃষ্ঠ ইন্টিগ্রাল সমীকরণের থেকে কারণ কোনও সিঙ্গুলারিটি নেই চিন্তা করার জন্য rm r ρmn হল দূরত্ব হ্যাঁ চৌকোর বা বৃত্তের মধ্যবর্তী বিন্দুর দূরত্ব যেটা হলো ρmn সঠিক তাই তুমি যেটা করছ আমি একটি বস্তুকে স্থির রাখি এবং ইন্টিগ্রেট করি এই সকল পালস এর উপরে অতএব আমি পাই একটা সমীকরণ যা পুনরাবৃত্তি করছি সব 9 টেস্টিং বিন্দুর জন্য আমি পাই 9 টা সমীকরণ 9 টা পরিবর্তনশীল ঠিক আছে